আমরা ইলেক্ট্রোস্ট্যাটিক ক্ষেত্র বা ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব নিয়ে আলোচনা আগেও করেছি এবার আমরা বিভিন্ন পরিস্থিতি তে এদের প্রয়োগ করে দেখব আজকের পাঠক্রমে আমরা কথা বলব পরিবাহী তে তড়িৎ ক্ষেত্র বিভব ও আধান নিয়ে পরিবাহী হল একটি বিশেষ ধরনের পদার্থ এদের নিয়ে আমরা এই পাঠক্রমে আলোচনা করব পরে আসবে মেরুকরনযোগ্য বস্তু ও পরাবিদ্যুত নিয়ে আলোচনা আজ আমরা পরিবাহী নিয়ে শুরু করব সংজ্ঞা অনুযায়ী পরিবাহী পদার্থে অনেক মুক্ত আধান থাকে যারা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে চলাচল করে অর্থাৎ নির্দিষ্ট ভাবে আচরণ করে আমি এদের বৈশিষ্ট্য গুলি এক এক করে আলোচনা ও ব্যাখ্যা করব আমরা কাজ করছি পরিবাহী দের বৈশিষ্ট্য নিয়ে তাহলে প্রথম বৈশিষ্ট্য টি বলি সেটি হল পরিবাহির ভেতরে তড়িৎ ক্ষেত্র শুন্য হয় এটা বোঝা খুব সহজ ধরো আমার কাছে একটি পরিবাহী আছে ও তার ভেতর তড়িৎ ক্ষেত্র E শুন্য নয় এই ক্ষেত্র টি যা করবে তা হল আধান গুলি কে চলাচল করাতে থাকবে যতক্ষণ না ক্ষেত্র শুন্য হয়ে যায় তাই পরিবাহীর ভেতরের আধান গুলি বলা ভাল অতিরিক্ত আধান গুলি যেহেতু অন্যথা সব প্রশমিত ততক্ষন চলাচল করতে থাকবে যতক্ষণ E শুন্য না হয়ে যায় যেহেতু আধান গুলি সচল ভেতরে তড়িৎ ক্ষেত্র সর্বদা শুন্য হবেই আর এর ফলে আমরা পেয়ে যাবো দ্বিতীয় বৈশিষ্ট্য যা হল কোন অতিরিক্ত আধান পরিবাহী কে দিলে তা সব সময় তার পৃষ্ঠতলে চলে আসবে এই নিয়ে আমরা আগের পাঠক্রম গুলি তে ইতিমধ্যেই আলোচনা করেছি কিন্তু এখন আবার এই নিয়ে বিশদে কথা বলব তাহলে এই ব্যাপার টি বুঝে নিতে আবার একটি পরিবাহী কে উদাহরন হিসেবে নিচ্ছি ধরে নিলাম সেটি নিরেট ও তার ভেতরে E সমান 0 আমি যদি ইচ্ছে মতো কোন আকৃতি এবং আকার এর একটি আয়তন এই ভেতরে নিই গাউস এর সুত্র অনুযায়ী E ডট d s 0 হবে যে হেতু E হল 0 যার অর্থ হয় এই যে কোন আকৃতি বা আকারের আয়তনের মধ্যে কোন আধান নেই আর তাই বলা যেতেই পারে যে পরিবাহী টির ভেতরে কোন অতিরিক্ত আধান নেই এই নিয়ে আমরা একবার কথা বলেছিলাম কুলম্ব বল যে 1 বাই r স্কয়ার নীতি মেনে চলে সেই প্রসঙ্গে সেই নিয়ে এখানে একটু বিশদ ভাবে বলি ধরো আমি একটি গোলক পরিবাহী নিলাম যার গোলীয় প্রতিসাম্য রয়েছে অর্থাৎ এক দিকের চেয়ে অন্য দিকের কোন পার্থক্য নেই তাই কোন অতিরিক্ত আধান যদি পরিবাহী তে দেওয়া হয় তা গোলীয় প্রতিসাম্য মেনেই ছড়িয়ে পরবে এবার দেখে নিই যে ক্ষেত্র যদি 1 বাই r স্কয়ার নীতি না মানে বা গাউস এর সুত্র না মানে তাহলে কি হবে মাথায় রেখো গাউস এর সুত্র মানেও ক্ষেত্রের 1 বাই r স্কয়ার নীতি মেনে চলা তাই এর জন্য আমি যা করব এইখানে আমি একটি খুব ছোট পৃষ্ঠ নেব আর ঠিক তার উল্টো দিকেও তাই নেব যাতে এই পৃষ্ঠ গুলি সমান ঘন কোণ d ওমেগা তৈরি করে এই দুরত্ব টি ধরে নিলাম r 1 এইটি r 2 বৃহত্তর দুরত্ব টি হোক r 2 d ওমেগা কিন্তু খুব ছোট আমরা স্ফেরিকাল কোঅরডিনেট এ কি শিখেছিলাম মনে আছে এই পৃষ্ঠ টি আমি বরং এঁকেই ফেলি এই ছবি টি আবার আমি নিচ্ছি ছোট পৃষ্ঠ এই দিকে r 1 দুরত্বে ও তার থেকে বড় পৃষ্ঠ এই দিকে r 2 দুরত্বে এই ক্ষেত্র ফল টি হবে d ওমেগা r 2 স্কয়ার আর এইটি হবে d ওমেগা r 1 স্কয়ার এবার আমরা তড়িৎ ক্ষেত্রের হিসেব করব এই বিন্দু তে যেখানে এই দুটি রেখা এসে মীলিত হচ্ছে দুই দিকের আধান উপস্থিতির জন্য তড়িৎ ক্ষেত্র এই পৃষ্ঠের ওপর আধান হল সিগমা বাইরের দিকে আধান ঘনত্ব সিগমা গুন d ওমেগা r 2 স্কয়ার আর এই দিকে আধান হবে সিগমা গুন d ওমেগা r 1 স্কয়ার এবার ধরে নিই E বদলায় 1 বাই r টু দি পাওয়ার 2 মাইনাস ডেল্টা হিসেবে যেখানে ডেল্টা একটি ধনাত্মক সংখ্যা তা হলে তড়িৎ ক্ষেত্র এই মাঝখানের বিন্দু তে হবে E সমান সিগমা d ওমেগা r 2 স্কয়ার বাই r 2 টু দি পাওয়ার 2 মাইনাস ডেল্টা ও তার দিক হবে এই দিক বরাবর দিক হিসেবে r 1 এর দিকে তড়িৎ ক্ষেত্র হবে উল্টো দিকে তাই মাইনাস সিগমা d ওমেগা r 1 স্কয়ার বাই r 1 টু দি পাওয়ার 2 মাইনাস ডেল্টা হল তড়িৎ ক্ষেত্র তাহলে মোট ক্ষেত্র হবে বাইরে এই ধ্রুবক k যার সমান হল 1 বাই 4 পাই এপসাইলন 0 যানিয়ে আমরা এখন ভাবছি না আমরা আপাতত r এর ওপর নির্ভরতা নিয়ে চিন্তিত তাই k গুন এই সব একই রেখে r 2 টু দি পাওয়ার ডেল্টা মাইনাস r 1 টু দি পাওয়ার ডেল্টা সংক্ষিপ্ত করে আবার বলে দিই আমি এই গোলক টি নিয়েছি ও এই দুটি ছোট পৃষ্ঠের জন্য তড়িৎ ক্ষেত্রের বিচার করতে চাইছি আমরা পেয়েছি E সমান সিগমা k গুন d ওমেগা r 2 টু দি পাওয়ার ডেল্টা মাইনাস r 1 টু দি পাওয়ার ডেল্টা r 2 যদি r 1 এর থেকে বড় হয় ক্ষেত্র হবে এই দিকে অর্থাৎ মোট ক্ষেত্র হল এই দিকে এটা কি করবে বল তো এই লাল দিয়ে আঁকা দিক কে ধনাত্মক দিক ধরলাম এ আধান গুলি কে পৃষ্ঠের সাথে সরায় যার ফলে বিপরীত আধান গুলি ভেতরে থেকে যাবে আমরা যা দেখেছি তা হল ক্ষেত্র যদি r টু দি পাওয়ার 2 মাইনাস ডেল্টার সমানুপাতিক হয় অতিরক্ত আধান গুলি পৃষ্ঠের ওপরে চলে আসে ও আর আধান টানে তাই ভেতরে ঠিক তার বিপরীত আধান টি থেকে যায় অর্থাৎ ভেতরে আধান 0 হয়না আরেকটি পরিস্থিতি ভাবা যেতে পারে যেখানে E r টু দি পাওয়ার 2 প্লাস ডেল্টার সমানুপাতিক এই ক্ষেত্রে মোট E হবে সিগমা k গুন d ওমেগা r 2 টু দি পাওয়ার মাইনাস ডেল্টা মাইনাস r 1 টু দি পাওয়ার মাইনাস ডেল্টা সেই জন্য r 2 যদি r 1 এর থেকে বড় হয় ক্ষেত্র ঠিক উল্টো দিকে হবে যাকে আমি কালো দিকে দেখালাম এইবার এই পৃষ্ঠের ওপরের অতিরিক্ত আধান গুলি একই আধান গুলি কে ভেতরের দিকে ঠেলতে থাকবে কেন্দ্র বিন্দুর দিকে শেষে সেখানে আধান বন্টন এমন হবে যে কেন্দ্রে থাকবে এক রকম আধান আর বাকি আয়তনে থাকবে তার বিপরীত আধান এই দুই পরিস্থিতিতেই আমরা এই আলোচনার সাধারণীকরণ করতে পারি কারণ আমি এখন এই ধরনের বিপরীত আধানে যুক্ত খণ্ড সব জায়গা তেই ভেবে নিতে পারি আর তাই তোমরা দেখতেই পাচ্ছ যে তড়িৎ ক্ষেত্র যদি 1 বাই r স্কয়ার এর সমানুপাতিক না হয় ভেতরে আধান শুন্য থাকতে পারেনা অথচ E যদি 1 বাই r স্কয়ার এর সমানুপাতিক হয় এই পদ দুটি একে অপর কে বাতিল করে দেয় অর্থাৎ যদি ডেল্টা 0 হয় এই পদ গুলি বাতিল হয়ে যায় ও ভেতরে আধান 0 হয় তাই আমরা এটা দেখলাম যে গাউস এর সুত্র বা 1 বাই r স্কয়ার নীতির জন্য একটি পরিবাহীর ওপরে যে কোন অতিরিক্ত আধান আধান দেওয়া হলে সমস্ত অতিরিক্ত আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসে এই ছিল আমাদের আলোচনার বিশয় কে ভৌত ভাবে দেখার একটি উপায় এবার আসি তৃতীয় বৈশিষ্ট্য তে একটি পরিবাহীর সম্পূর্ণ স্থানে সমান বিভব হয় অর্থাৎ আমার কাছে যদি এই পরিবাহী টি থাকে আমি দুটি বিন্দু নিলাম এখানে একটি বিন্দু যেটি ভেতরে ও অন্য দিকে আরেকটি বিন্দু সেখানে সমান বিভব থাকবে কারণ টি খুবই সহজ যেহেতু ভেতরে E সমান 0 পরিবাহিত ভেতরে এক বিন্দু থেকে অন্য বিন্দু তে যেতে কোন কাজ করতে হয়না কাজ যদি করতেই না হয় দুই বিন্দুর মধ্যে কোন বিভব পার্থক্য থাকবে না অর্থাৎ বিভব সমান হবে অন্য ভাবে দেখলে যদি পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকত সেই জন্য একটি তড়িৎ ক্ষেত্র থাকতই এই ক্ষেত্র কিন্তু ডেল্টা বিভব বাই দুরত্ব ছাড়া কিছুই নয় ক্ষেত্র থাকলে আধান সরে যেত তার স্থান থেকে যতক্ষন না ক্ষেত্র শুন্য হয়ে যায় আর যখনই ক্ষেত্র শুন্য বিভব সমান হবে তাই পরিবাহিত সমস্ত পৃষ্ঠ সমবিভব পৃষ্ঠ হয় কারণ পরিবাহিতে তে সর্বত্র সমান বিভব হয় পরের বৈশিষ্ট্য হল তড়িৎ ক্ষেত্র E সব সময় প্রবাহ পৃষ্ঠের উলম্ব হয় এটি বোঝাও সহজ আবার এই পরিবাহী টির দিকে দেখব আমি আগেও বলেছি এটি পরিবাহীর পৃষ্ঠ আগে আমি গাণিতিক যুক্তি দিই E হল মাইনাস গ্র্যাডিয়েন্ট V ও এটি সমবিভব পৃষ্ঠ যেহেতু বিভব এই পৃষ্ঠে সর্বত্র সমান গ্র্যাডিয়েন্ট V সব সময় সমবিভব পৃষ্ঠের উলম্বই হয় তাই এটি স্বাভাবিক যে ক্ষেত্র পৃষ্ঠের উলম্ব হবে ধরো যদি উলম্ব না হতো একটি কম্পোনেন্ট যাকে আমি লাল দিয়ে দেখালাম এই পরিবাহী পৃষ্ঠের ওপরে এটি পরিবাহীর অতিরিক্ত আধান গুলি কে চালনা করত পরিবাহীর মধ্যে ততক্ষন যতক্ষন না তড়িৎ ক্ষেত্রের এই সমান্তরাল কম্পোনেন্ট টি 0 হয়ে যায় পরিণতি হিসেবে আমি লিখতে পারি একটি পরিবাহীর পৃষ্ঠতল আধান ঘনত্ব কত হতে পারে এই জন্য আমি এখানে একটি নলাকার আয়তন নেব তড়িৎ ক্ষেত্র যেহেতু উলম্ব এখানেও সেটি তাই হবে যদিও সেটি বাইরের দিকে হতে পারে বা ভেতরের দিকে এবার আমি যদি গাউস এর সুত্র ব্যবহার করি E ডট d s এ অবদান কিন্তু শুধু এই তলার পৃষ্ঠ ও ওপরের পৃষ্ঠ থেকে আসবে আর ভেতরে তো E সমান 0 তাই E ডট d s এখানে সুধুই E ডট n যেখানে n হল সেই ভেক্টর যেটি পৃষ্ঠের বাইরের দিকে আসছে বা বলা ভাল আয়তন থেকে পৃষ্ঠ হয়ে বাইরে আসছে E ডট n গুন এই ছোট ক্ষেত্রফল d a যার সমান হল আধান ঘনত্ব গুন ডেল্টা a বাই এপসাইলন 0 গাউস এর সুত্র অনুযায়ী অর্থাৎ E ডট n হল সিগমা বাই এপসাইলন 0 এই হল সেই সমীকরণ যা পরিবাহীর তড়িৎ ক্ষেত্র ও আধান ঘনত্বের সম্পর্ক বুঝিয়ে দেয় ক্ষেত্র যদি ভেতরের দিকে নির্দেশ করে তোমরা দেখবে E ডট n ঋণাত্মক হবে আধান ঘনত্ব ও ঋণাত্মক হওয়া উচিত আর ক্ষেত্র যদি বাইরের দিকে হয় আধান ঘনত্ব ও ধনাত্মক হবে পরবর্তী বিষয়ের জন্য আমি একটি পরিবাহী তে একটি আবদ্ধ গর্ত নিলাম যার ভেতরে কিছু নেই কোন আধান ও নেই এমন একটি আধান বিহীন গর্তের মধ্যে তড়িৎ ক্ষেত্র ও 0 এটি দেখাও ভীষণ সহজ আমরা আগে সেটাই দেখেই নিই একটি ভৌতিক যুক্তির সাহায্যে ধরে নিলাম এটি একটি নিরেট পরিবাহী তাহলে যা আধান আমি দেব বা বাইরে থেকে যা তড়িৎ ক্ষেত্র আমি প্রয়োগ করব যাই করি না কেন সমস্ত আধান ঋণাত্মক বা ধনাত্মক তারা থাকবে শুধু মাত্র বাইরের পৃষ্ঠে তাই এরপর যদি আমি ভেতর এর এই অংশ টি বাদ দিয়ে দিই ও গর্ত তৈরি করি তার ভেতরে কোন আধান থাকবে না তাহলে এই গর্ত টি আঁকি এখানটা মুছে দিই বৈদ্যুতিকভাবে আমি কিন্তু কিছু পরিবর্তন করিনি আমি কোন আধান সরাইনি বা কিছহুই করিনি তাই পরিস্থিতি কিন্তু ভেতরে একই থেকে যাচ্ছে আর তাই ভেতরে E সমান 0 হয়ে যাচ্ছে গাণিতিক ভাবে এটাই করার আরেকটি উপায় ও আছে যা আমরা কয়েকটি পাঠক্রম আগে করেছি যা হল v গ্র্যাড v এর ডাইভারজেন্স নেওয়া যার সমান হল v গুন ল্যাপ্লাসিয়ান v যোগ গ্র্যাড v স্কয়ার এই পুরো আয়তনের অপর ইন্টিগ্রেট করলে তাহলে আমি এই আয়তন যেটি গর্তের মধ্যে তার ওপর ইন্টিগ্রেট করলাম এখানে ইন্টিগ্রেশান d v এখানে ইন্টিগ্রেশান d v এখানেও ইন্টিগ্রেশান d v এর সমান হয় ইন্টিগ্রেশান v গ্র্যাড v ডট d s যার সমান শুন্য কারণ ভেতরে আধান না থাকলে এই পদ টি 0 হয়ে যায় তাহলে আমার কাছে থেকে যায় গ্র্যাড v স্কয়ারd v মনে করো v কিন্তু পরিবাহির পৃষ্ঠের ওপরে সমান তাই আমি এখানে বাইরে নিয়ে আসতেই পারি লিখতেই পারি গ্র্যাড v ডট d s সমান E ডট d s এই মাইনাস চিহ্ন টির সাথে যদিও ভেতরে আধান না থাকার ফলে এই পুরো পদ টি ও শুন্য হয়ে যায় থাকল গ্র্যাড v স্কয়ার d v সমান 0 এখানে এইটি একটি ধনাত্মক রাশি তাই গ্র্যাড v ধনাত্মক নির্দিষ্ট রাশি আর তাই গ্র্যাড v নিশ্চই 0 আর তাই ভেতরে তড়িৎ ক্ষেত্র থাকতেই পারেনা তাই আমি যদি একটি পরিবাহী নিই সে যতই সরু শেল হোক না কেন তার ভেতরে ক্ষেত্র সর্বদাই 0 আমি বাইরে যাই করি না কেন এই বৈশিষ্ট্য ব্যবহার করা হয় যন্ত্রাদি কে রক্ষা করার জন্য বাহ্যিক ব্যাঘাতের থেকে এটাও বলা হয় যে যদি বজ্র ঝড়ের মধ্যে পড়ে যাও কোন গাড়ির মধ্যে ঢুকে পরা নিরাপদ কারণ গাড়ি টি ধাতুর তৈরি সেটি একটি ঢাল এর কাজ করবে বাইরের বজ্রের থেকে একে ফ্যারাডের খাঁচা বলেও ডাকা হয় এছাড়াও সর্বশেষ বিষয় নিয়ে বলি আমি এই গর্ত টি নিলে যদিও তার অভ্যন্তরীণ পৃষ্ঠে গাউস এর সুত্র অনুযায়ী আধান শুন্য কারণ কোন পরিবাহীর মধ্যে ক্ষেত্র 0 এই গাউস পৃষ্ঠ টির ওপরে ইন্টিগ্রেট করলে মোট আধান পাবো 0 একটা প্রশ্ন করি এমন আধান বন্টন কি হতে পারে যে পরিবাহীর ভেতরে কোথাও ধনাত্মক কোথাও ঋণাত্মক আবার কোথাও ধনাত্মক আবার কোথাও ঋণাত্মক পৃষ্ঠের ওপরে উত্তর হল না এমন কখনই হতে পারেনা কারণ আধান গুলি এমন ভাবে বিতরিত হয় ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে তড়িৎ রেখা থাকবে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র শুন্য নয় অথচ একটু আগেই আমরা দেখেছি পরিবাহীর মধ্যে গর্তের ভেতরে E 0 তাই সেখানে কোন রকম আধান বণ্টনই থাকতে পারেনা তাই একটি পরিবাহীর মধ্যে কোন গর্ত থাকলে তারপৃষ্ঠের ওপর সিগমা অর্থাৎ আধান ঘনত্ব সিগমা সর্বদাই 0 তাহলে এই ছিল পরিবাহীর কিছু বৈশিষ্ট্য যা নিয়ে আমরা আলোচনা করলাম আর তোমরা দেখলে যে পরিবাহী তে চলনশীল আধান থাকার জন্যই তার এই বৈশিষ্ট্য গুলি থাকে আমরা ইলেক্ট্রোস্ট্যাটিক ক্ষেত্র বা ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব নিয়ে আলোচনা আগেও করেছি এবার আমরা বিভিন্ন পরিস্থিতি তে এদের প্রয়োগ করে দেখব আজকের পাঠক্রমে আমরা কথা বলব পরিবাহী তে তড়িৎ ক্ষেত্র বিভব ও আধান নিয়ে পরিবাহী হল একটি বিশেষ ধরনের পদার্থ এদের নিয়ে আমরা এই পাঠক্রমে আলোচনা করব পরে আসবে সমবর্তনীয় পদার্থ ও অস্তরক নিয়ে আলোচনা আজ আমরা পরিবাহী নিয়ে শুরু করব সংজ্ঞা অনুযায়ী পরিবাহী পদার্থে অনেক মুক্ত আধান থাকে যারা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে চলাচল করে অর্থাৎ নির্দিষ্ট ভাবে আচরণ করে আমি এদের বৈশিষ্ট্য গুলি এক এক করে আলোচনা ও ব্যাখ্যা করব আমরা কাজ করছি পরিবাহী দের বৈশিষ্ট্য নিয়ে তাহলে প্রথম বৈশিষ্ট্য টি বলি সেটি হল পরিবাহিত ভেতরে তড়িৎ ক্ষেত্র শুন্য হয় এটা বোঝা খুব সহজ ধরো আমার কাছে একটি পরিবাহী আছে ও তার ভেতর তড়িৎ ক্ষেত্র E শুন্য নয় এই ক্ষেত্র টি যা করবে তা হল আধান গুলি কে চলাচল করাতে থাকবে যতক্ষণ না ক্ষেত্র শুন্য হয়ে যায় তাই পরিবাহীর ভেতরের আধান গুলি বলা ভাল অতিরিক্ত আধান গুলি যেহেতু অন্যথা সব প্রশমিত ততক্ষন চলাচল করতে থাকবে যতক্ষণ E শুন্য না হয়ে যায় যেহেতু আধান গুলি সচল ভেতরে তড়িৎ ক্ষেত্র সর্বদা শুন্য হবেই আর এর ফলে আমরা পেয়ে যাবো দ্বিতীয় বৈশিষ্ট্য যা হল কোন অতিরিক্ত আধান পরিবাহী কে দিলে তা সব সময় তার পৃষ্ঠতলে চলে আসবে এই নিয়ে আমরা আগের পাঠক্রম গুলি তে ইতিমধ্যেই আলোচনা করেছি কিন্তু এখন আবার এই নিয়ে বিশদে কথা বলব তাহলে এই ব্যাপার টি বুঝে নিতে আবার একটি পরিবাহী কে উদাহরন হিসেবে নিচ্ছি ধরে নিলাম সেটি নিরেট ও তার ভেতরে E সমান 0 আমি যদি ইচ্ছে মতো কোন আকৃতি এবং আকার এর একটি আয়তন এই ভেতরে নিই গাউস এর সুত্র অনুযায়ী E ডট d s 0 হবে যে হেতু E হল 0 যার অর্থ হয় এই যে কোন আকৃতি বা আকারের আয়তনের মধ্যে কোন আধান নেই আর তাই বলা যেতেই পারে যে পরিবাহী টির ভেতরে কোন অতিরিক্ত আধান নেই এই নিয়ে আমরা একবার কথা বলেছিলাম কুলম্ব বল যে 1 বাই r স্কয়ার নীতি মেনে চলে সেই প্রসঙ্গে সেই নিয়ে এখানে একটু বিশদ ভাবে বলি ধরো আমি একটি গোলক পরিবাহী নিলাম যার গোলীয় প্রতিসাম্য রয়েছে অর্থাৎ এক দিকের চেয়ে অন্য দিকের কোন পার্থক্য নেই তাই কোন অতিরিক্ত আধান যদি পরিবাহী তে দেওয়া হয় তা গোলীয় প্রতিসাম্য মেনেই ছড়িয়ে পরবে এবার দেখে নিই যে ক্ষেত্র যদি 1 বাই r স্কয়ার নীতি না মানে বা গাউস এর সুত্র না মানে তাহলে কি হবে মাথায় রেখো গাউস এর সুত্র মানেও ক্ষেত্রের 1 বাই r স্কয়ার নীতি মেনে চলা তাই এর জন্য আমি যা করব এইখানে আমি একটি খুব ছোট পৃষ্ঠ নেব আর ঠিক তার উল্টো দিকেও তাই নেব যাতে এই পৃষ্ঠ গুলি সমান ঘন কোণ d ওমেগা তৈরি করে এই দুরত্ব টি ধরে নিলাম r 1 এইটি r 2 বৃহত্তর দুরত্ব টি হোক r 2 d ওমেগা কিন্তু খুব ছোট আমরা স্ফেরিকাল কোঅরডিনেট এ কি শিখেছিলাম মনে আছে এই পৃষ্ঠ টি আমি বরং এঁকেই ফেলি এই ছবি টি আবার আমি নিচ্ছি ছোট পৃষ্ঠ এই দিকে r 1 দুরত্বে ও তার থেকে বড় পৃষ্ঠ এই দিকে r 2 দুরত্বে এই ক্ষেত্র ফল টি হবে d ওমেগা r 2 স্কয়ার আর এইটি হবে d ওমেগা r 1 স্কয়ার এবার আমরা তড়িৎ ক্ষেত্রের হিসেব করব এই বিন্দু তে যেখানে এই দুটি রেখা এসে মীলিত হচ্ছে দুই দিকের আধান উপস্থিতির জন্য তড়িৎ ক্ষেত্র এই পৃষ্ঠের ওপর আধান হল সিগমা বাইরের দিকে আধান ঘনত্ব সিগমা গুন d ওমেগা r 2 স্কয়ার আর এই দিকে আধান হবে সিগমা গুন d ওমেগা r 1 স্কয়ার এবার ধরে নিই E বদলায় 1 বাই r টু দি পাওয়ার 2 মাইনাস ডেল্টা হিসেবে যেখানে ডেল্টা একটি ধনাত্মক সংখ্যা তা হলে তড়িৎ ক্ষেত্র এই মাঝখানের বিন্দু তে হবে E সমান সিগমা d ওমেগা r 2 স্কয়ার বাই r 2 টু দি পাওয়ার 2 মাইনাস ডেল্টা ও তার দিক হবে এই দিক বরাবর দিক হিসেবে r 1 এর দিকে তড়িৎ ক্ষেত্র হবে উল্টো দিকে তাই মাইনাস সিগমা d ওমেগা r 1 স্কয়ার বাই r 1 টু দি পাওয়ার 2 মাইনাস ডেল্টা হল তড়িৎ ক্ষেত্র তাহলে মোট ক্ষেত্র হবে বাইরে এই ধ্রুবক k যার সমান হল 1 বাই 4 পাই এপসাইলন 0 যানিয়ে আমরা এখন ভাবছি না আমরা আপাতত r এর ওপর নির্ভরতা নিয়ে চিন্তিত তাই k গুন এই সব একই রেখে r 2 টু দি পাওয়ার ডেল্টা মাইনাস r 1 টু দি পাওয়ার ডেল্টা সংক্ষিপ্ত করে আবার বলে দিই আমি এই গোলক টি নিয়েছি ও এই দুটি ছোট পৃষ্ঠের জন্য তড়িৎ ক্ষেত্রের বিচার করতে চাইছি আমরা পেয়েছি E সমান সিগমা k গুন d ওমেগা r 2 টু দি পাওয়ার ডেল্টা মাইনাস r 1 টু দি পাওয়ার ডেল্টা r 2 যদি r 1 এর থেকে বড় হয় ক্ষেত্র হবে এই দিকে অর্থাৎ মোট ক্ষেত্র হল এই দিকে এটা কি করবে বল তো এই লাল দিয়ে আঁকা দিক কে ধনাত্মক দিক ধরলাম এ আধান গুলি কে পৃষ্ঠের সাথে সরায় যার ফলে বিপরীত আধান গুলি ভেতরে থেকে যাবে আমরা যা দেখেছি তা হল ক্ষেত্র যদি r টু দি পাওয়ার 2 মাইনাস ডেল্টার সমানুপাতিক হয় অতিরক্ত আধান গুলি পৃষ্ঠের ওপরে চলে আসে ও আর আধান টানে তাই ভেতরে ঠিক তার বিপরীত আধান টি থেকে যায় অর্থাৎ ভেতরে আধান 0 হয়না আরেকটি পরিস্থিতি ভাবা যেতে পারে যেখানে E r টু দি পাওয়ার 2 প্লাস ডেল্টার সমানুপাতিক এই ক্ষেত্রে মোট E হবে সিগমা k গুন d ওমেগা r 2 টু দি পাওয়ার মাইনাস ডেল্টা মাইনাস r 1 টু দি পাওয়ার মাইনাস ডেল্টা সেই জন্য r 2 যদি r 1 এর থেকে বড় হয় ক্ষেত্র ঠিক উল্টো দিকে হবে যাকে আমি কালো দিকে দেখালাম এইবার এই পৃষ্ঠের ওপরের অতিরিক্ত আধান গুলি একই আধান গুলি কে ভেতরের দিকে ঠেলতে থাকবে কেন্দ্র বিন্দুর দিকে শেষে সেখানে আধান বন্টন এমন হবে যে কেন্দ্রে থাকবে এক রকম আধান আর বাকি আয়তনে থাকবে তার বিপরীত আধান এই দুই পরিস্থিতিতেই আমরা এই আলোচনার সাধারণীকরণ করতে পারি কারণ আমি এখন এই ধরনের বিপরীত আধানে যুক্ত খণ্ড সব জায়গা তেই ভেবে নিতে পারি আর তাই তোমরা দেখতেই পাচ্ছ যে তড়িৎ ক্ষেত্র যদি 1 বাই r স্কয়ার এর সমানুপাতিক না হয় ভেতরে আধান শুন্য থাকতে পারেনা অথচ E যদি 1 বাই r স্কয়ার এর সমানুপাতিক হয় এই পদ দুটি একে অপর কে বাতিল করে দেয় অর্থাৎ যদি ডেল্টা 0 হয় এই পদ গুলি বাতিল হয়ে যায় ও ভেতরে আধান 0 হয় তাই আমরা এটা দেখলাম যে গাউস এর সুত্র বা 1 বাই r স্কয়ার নীতির জন্য একটি পরিবাহীর ওপরে যে কোন অতিরিক্ত আধান আধান দেওয়া হলে সমস্ত অতিরিক্ত আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসে এই ছিল আমাদের আলোচনার বিশয় কে ভৌত ভাবে দেখার একটি উপায় এবার আসি তৃতীয় বৈশিষ্ট্য তে একটি পরিবাহীর সম্পূর্ণ স্থানে সমান বিভব হয় অর্থাৎ আমার কাছে যদি এই পরিবাহী টি থাকে আমি দুটি বিন্দু নিলাম এখানে একটি বিন্দু যেটি ভেতরে ও অন্য দিকে আরেকটি বিন্দু সেখানে সমান বিভব থাকবে কারণ টি খুবই সহজ যেহেতু ভেতরে E সমান 0 পরিবাহিত ভেতরে এক বিন্দু থেকে অন্য বিন্দু তে যেতে কোন কাজ করতে হয়না কাজ যদি করতেই না হয় দুই বিন্দুর মধ্যে কোন বিভব পার্থক্য থাকবে না অর্থাৎ বিভব সমান হবে অন্য ভাবে দেখলে যদি পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকত সেই জন্য একটি তড়িৎ ক্ষেত্র থাকতই এই ক্ষেত্র কিন্তু ডেল্টা বিভব বাই দুরত্ব ছাড়া কিছুই নয় ক্ষেত্র থাকলে আধান সরে যেত তার স্থান থেকে যতক্ষন না ক্ষেত্র শুন্য হয়ে যায় আর যখনই ক্ষেত্র শুন্য বিভব সমান হবে তাই পরিবাহিত সমস্ত পৃষ্ঠ সমবিভব পৃষ্ঠ হয় কারণ পরিবাহিতে তে সর্বত্র সমান বিভব হয় পরের বৈশিষ্ট্য হল তড়িৎ ক্ষেত্র E সব সময় প্রবাহ পৃষ্ঠের উলম্ব হয় এটি বোঝাও সহজ আবার এই পরিবাহী টির দিকে দেখব আমি আগেও বলেছি এটি পরিবাহীর পৃষ্ঠ আগে আমি গাণিতিক যুক্তি দিই E হল মাইনাস গ্র্যাডিয়েন্ট V ও এটি সমবিভব পৃষ্ঠ যেহেতু বিভব এই পৃষ্ঠে সর্বত্র সমান গ্র্যাডিয়েন্ট V সব সময় সমবিভব পৃষ্ঠের উলম্বই হয় তাই এটি স্বাভাবিক যে ক্ষেত্র পৃষ্ঠের উলম্ব হবে ধরো যদি উলম্ব না হতো একটি কম্পোনেন্ট যাকে আমি লাল দিয়ে দেখালাম এই পরিবাহী পৃষ্ঠের ওপরে এটি কি করত এটি পরিবাহীর অতিরিক্ত আধান গুলি কে চালনা করত পরিবাহীর মধ্যে ততক্ষন যতক্ষন না তড়িৎ ক্ষেত্রের এই সমান্তরাল কম্পোনেন্ট টি 0 হয়ে যায় পৃষ্ঠের উলম্ব হয়ে যায় পরিণতি হিসেবে আমি লিখতে পারি একটি পরিবাহীর পৃষ্ঠতল আধান ঘনত্ব কত হতে পারে এই জন্য আমি এখানে একটি নলাকার আয়তন নেব তড়িৎ ক্ষেত্র যেহেতু উলম্ব এখানেও সেটি তাই হবে যদিও সেটি বাইরের দিকে হতে পারে বা ভেতরের দিকে এবার আমি যদি গাউস এর সুত্র ব্যবহার করি E ডট d s এ অবদান কিন্তু শুধু এই তলার পৃষ্ঠ ও ওপরের পৃষ্ঠ থেকে আসবে আর ভেতরে তো E সমান 0 তাই E ডট d s এখানে সুধুই E ডট n যেখানে n হল সেই ভেক্টর যেটি পৃষ্ঠের বাইরের দিকে আসছে বা বলা ভাল আয়তন থেকে পৃষ্ঠ হয়ে বাইরে আসছে E ডট n গুন এই ছোট ক্ষেত্রফল d a যার সমান হল আধান ঘনত্ব গুন ডেল্টা a বাই এপসাইলন 0 গাউস এর সুত্র অনুযায়ী অর্থাৎ E ডট n হল সিগমা বাই এপসাইলন 0 এই হল সেই সমীকরণ যা পরিবাহীর তড়িৎ ক্ষেত্র ও আধান ঘনত্বের সম্পর্ক বুঝিয়ে দেয় ক্ষেত্র যদি ভেতরের দিকে নির্দেশ করে তোমরা দেখবে E ডট n ঋণাত্মক হবে আধান ঘনত্ব ও ঋণাত্মক হওয়া উচিত আর ক্ষেত্র যদি বাইরের দিকে হয় আধান ঘনত্ব ও ধনাত্মক হবে

পরবর্তী বিষয়ের জন্য আমি একটি পরিবাহী তে একটি আবদ্ধ গর্ত নিলাম যার ভেতরে কিছু নেই কোন আধান ও নেই এমন একটি আধান বিহীন গর্তের মধ্যে তড়িৎ ক্ষেত্র ও 0 এটি দেখাও ভীষণ সহজ আমরা আগে সেটাই দেখেই নিই একটি ভৌতিক যুক্তির সাহায্যে ধরে নিলাম এটি একটি নিরেট পরিবাহী তাহলে যা আধান আমি দেব বা বাইরে থেকে যা তড়িৎ ক্ষেত্র আমি প্রয়োগ করব যাই করি না কেন সমস্ত আধান ঋণাত্মক বা ধনাত্মক তারা থাকবে শুধু মাত্র বাইরের পৃষ্ঠে তাই এরপর যদি আমি ভেতর এর এই অংশ টি বাদ দিয়ে দিই ও গর্ত তৈরি করি তার ভেতরে কোন আধান থাকবে না তাহলে এই গর্ত টি আঁকি এখানটা মুছে দিই বৈদ্যুতিকভাবে আমি কিন্তু কিছু পরিবর্তন করিনি আমি কোন আধান সরাইনি বা কিছহুই করিনি তাই পরিস্থিতি কিন্তু ভেতরে একই থেকে যাচ্ছে আর তাই ভেতরে E সমান 0 হয়ে যাচ্ছে গাণিতিক ভাবে এটাই করার আরেকটি উপায় ও আছে যা আমরা কয়েকটি পাঠক্রম আগে করেছি যা হল v গ্র্যাড v এর ডাইভারজেন্স নেওয়া যার সমান হল v গুন ল্যাপ্লাসিয়ান v যোগ গ্র্যাড v স্কয়ার এই পুরো আয়তনের অপর ইন্টিগ্রেট করলে তাহলে আমি এই আয়তন যেটি গর্তের মধ্যে তার ওপর ইন্টিগ্রেট করলাম এখানে ইন্টিগ্রেশান d v এখানে ইন্টিগ্রেশান d v এখানেও ইন্টিগ্রেশান d v এর সমান হয় ইন্টিগ্রেশান v গ্র্যাড v ডট d s যার সমান শুন্য কারণ ভেতরে আধান না থাকলে এই পদ টি 0 হয়ে যায় তাহলে আমার কাছে থেকে যায় গ্র্যাড v স্কয়ারd v মনে করো v কিন্তু পরিবাহির পৃষ্ঠের ওপরে সমান তাই আমি এখানে বাইরে নিয়ে আসতেই পারি লিখতেই পারি গ্র্যাড v ডট d s সমান E ডট d s এই মাইনাস চিহ্ন টির সাথে যদিও ভেতরে আধান না থাকার ফলে এই পুরো পদ টি ও শুন্য হয়ে যায় তাহলে শেষে কি থাকল থাকল গ্র্যাড v স্কয়ার d v সমান 0 এখানে এইটি একটি ধনাত্মক রাশি তাই গ্র্যাড v ধনাত্মক নির্দিষ্ট রাশি আর তাই গ্র্যাড v নিশ্চই 0 আর তাই ভেতরে তড়িৎ ক্ষেত্র থাকতেই পারেনা

তাই আমি যদি একটি পরিবাহী নিই সে যতই সরু শেল হোক না কেন তার ভেতরে ক্ষেত্র সর্বদাই 0 আমি বাইরে যাই করি না কেন এই বৈশিষ্ট্য ব্যবহার করা হয় যন্ত্রাদি কে রক্ষা করার জন্য বাহ্যিক ব্যাঘাতের থেকে এটাও বলা হয় যে যদি বজ্র ঝড়ের মধ্যে পড়ে যাও কোন গাড়ির মধ্যে ঢুকে পরা নিরাপদ কারণ গাড়ি টি ধাতুর তৈরি সেটি একটি ঢাল এর কাজ করবে বাইরের বজ্রের থেকে একে ফ্যারাডের খাঁচা বলেও ডাকা হয় এছাড়াও সর্বশেষ বিষয় নিয়ে বলি আমি এই গর্ত টি নিলে যদিও তার অভ্যন্তরীণ পৃষ্ঠে গাউস এর সুত্র অনুযায়ী আধান শুন্য কারণ কোন পরিবাহীর মধ্যে ক্ষেত্র 0 এই গাউস পৃষ্ঠ টির ওপরে ইন্টিগ্রেট করলে মোট আধান পাবো 0 একটা প্রশ্ন করি এমন আধান বন্টন কি হতে পারে যে পরিবাহীর ভেতরে কোথাও ধনাত্মক কোথাও ঋণাত্মক আবার কোথাও ধনাত্মক আবার কোথাও ঋণাত্মক পৃষ্ঠের ওপরে উত্তর হল না এমন কখনই হতে পারেনা কারণ আধান গুলি এমন ভাবে বিতরিত হয় ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে তড়িৎ রেখা থাকবে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র শুন্য নয় অথচ একটু আগেই আমরা দেখেছি পরিবাহীর মধ্যে গর্তের ভেতরে E 0 তাই সেখানে কোন রকম আধান বণ্টনই থাকতে পারেনা তাই একটি পরিবাহীর মধ্যে কোন গর্ত থাকলে তারপৃষ্ঠের ওপর সিগমা অর্থাৎ আধান ঘনত্ব সিগমা সর্বদাই 0 তাহলে এই ছিল পরিবাহীর কিছু বৈশিষ্ট্য যা নিয়ে আমরা আলোচনা করলাম আর তোমরা দেখলে যে পরিবাহী তে চলনশীল আধান থাকার জন্যই তার এই বৈশিষ্ট্য গুলি থাকে